আগের বক্তৃতায় আমরা কারেন্ট সারফেস কারেন্ট ক্যারিং স্ফেরিকাল শেল এর ভেক্টর পোটেনশিয়াল গণনা করেছি যেখানে কারেন্ট ডেন্সিটি K কে K sin θ Փ হিসাবে দেওয়া আছে যেটাকে আমরা K sin θ sin Փ K sin θ cosine Փ লিখতে পারি KKsinθ ՓKsinθsinՓ −x KsinθcosՓ এবং আমরা একটা ইনটিগ্রাল দেখেছি যা হল sin sin Փ r R আমরা আবার R কে θ প্রাইম এবং Փ প্রাইম ফাংশন হিসাবে লিখি এটা এখানে ds প্রাইম হওয়া উচিত আর আমরা দাবি করি যে এটা হল 4π3R3r2 sinθ sinՓ যখন rR এবং 4π 3 r sinθ sinՓ যখন rR এবং একইভাবে cosine টার্ম এর জন্য এখানে দেখাতে চাই যে কীভাবে ইলেকট্রোস্ট্যাটিকস এবং পোটেনশিয়াল দিয়ে এই ইনটিগ্রালটাকে গণনা করা যায়

r R θՓds 4π3R3r2 sin sin Փ r ≥ R 4π3rsin sin Փ r ≤ R এটার জন্য আমরা চার্জ ডিস্ট্রিবিউশন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এর সন্ধান করি যেহেতু আমরা একটা সারফেস এর উপর ইন্টিগ্রেট করছি আমরা একটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এর সন্ধান করব যেটা θ এবং Փ এর ওপর নির্ভর করে এবং এটা সন্ধান করা খুব সহজ এখন x দিকে একটা স্ফিয়ার নেওয়া যাক যার কনস্ট্যান্ট পোলারাইজেশন P আছে যদি আমরা এটা y এর দিকে নিয়ে যাই তাহলে আমরা আরও কিছু নির্ভরতা পাব সুতরাং আমরা x দিকের নির্ভরতা দিয়ে শুরু করব আমরা জানি যে বাইরের ইলেকট্রস্ট্যাটিক পোটেনশিয়াল একটি ডাইপোল এর সমান x দিকে স্ফিয়ার এর কেন্দ্র তে একটি P মাত্রার পয়েন্ট ডাইপোল বা পয়েন্ট P ভেক্টর 4π 3R3P এর সমান সুতরাং এটা হল প্রথম সত্য দ্বিতীয় সত্য হল সারি বাউন্ড যেটা হল P 0 কিন্তু সিগমা বাউন্ড যেটা Pn এখানে Pr ইউনিট ভেক্টর সুতরাং আমরা P নিচ্ছি যেটা হল P xr যেটা হল P sinθ cosineՓ সুতরাং এই ক্ষেত্রে বাইরের পোটেনশিয়াল সিগমা বাউন্ডের কারণে যার নির্ভরতা sinθ cosineՓ আছে এবং ভেতরের পোটেনশিয়াল একটি ইউনিফর্ম ফিল্ড এর সাথে সম্পর্কিত সুতরাং এটাও লেখা যাক শেলের ভিতরে বা স্ফিয়ার এর অভ্যন্তরে পোটেনশিয়াল তৈরি হয় একটি ইউনিফর্ম ফিল্ড এর জন্য p 4π3R3P x ρb P 0 σbPnPrP xrP sinθ cosineՓ সুতরাং বাইরে আমরা V লিখতে পারি যেটা হল 14πε0 ইন্টিগ্রেশন সিগ্মা বাউন্ড এ r' কোনও সার্ফেস হতে পারে না r ভেক্টর দ্বারা বিভক্ত এটি r R হওয়া উচিত যেটা সার্ফেস এর ওপর আছে যেটা θ' এবং Փ' ds' একটি ফাংশন এখন ds' এখানে R দ্বারা এই সার্ফেস উপর একটি ইনটিগ্রেশান যেখানে আমরা গণনা করছি সুতরাং R θ এবং Փ উপর নির্ভর করে R ইউনিট ভেক্টর বা কাপিটাল R হল θ' এবং Փ' কিন্তু এটা 14πε0P sincosՓ' ds' এটা হল পোটেনশিয়াল আবার আমরা জানি যে এটা হল 14πε0Prr2 এবং P হল x দিকে সুতরাং এটা হচ্ছে 14πε04πR3P3sin θ'cos Փ'r2 যেটা হল পোটেনশিয়াল ds 14π0pr⏞r2 14π0 4πR3P3 sin θ'cos Փ'r2 এখন কিছু টার্ম বাতিল করা যাক আমরা দেখতে পাচ্ছি যে উভয় দিক থেকে P বাতিল হচ্ছে উভয় পক্ষ থেকে 1 4πε0 বাতিল হচ্ছে অতএব আমাদের কাছে sinθ' cosՓ' ds যার সমান হল 4πR33 sin θ'cos Փ'r2 ভিতরের ক্ষেত্রে কী হবে এটা ds এর জন্য কঠোর ভাবে বৈধ r ≥ R এর জন্য কারণ আমরা এই এক্সপ্রেশন পোটেনশিয়াল নিয়েছি যা এটার জন্য বৈধ ds 4πR33 sin θ'cos Փ'r2 এখন আমরা ভিতরে দেখব ভিতরে ইউনিফর্ম ফিল্ড আছে যদি পোলারাইজেশন P এই দিকে থাকে তবে এই ফিল্ড এর মান কী এই ফিল্ড E এর মান হল P3ε0 x এবং অতএব পোটেনশিয়াল V হল P3ε0 x এবার ডেরিভেটিভ x এর রেস্পেক্ট এ নিতে হবে E P3ε0 x V P 3ε0 x এর অর্থ হিসাবে যদি আমরা এটা গ্রেডিয়েন্ট হিসাবে গ্রহণ করি তবে এটা একটি ইলেকট্রিক ফিল্ড দেয় যা নেগেটিভ দিকে যায় যেটাকে আমরা P3ε0r sinθcosՓ কনস্ট্যান্ট C হিসাবে লিখতে পারি কিন্তু sinθcosՓ এর উপর নির্ভরতা যা ফিল্ড এর গণনা করার জন্য সত্যই গুরুত্বপূর্ণ হল তা হল এটা এটাও আবার 1 4πε0Psinθ' cosՓ'

ds আবার এখানে টার্ম গুলো কে বাতিল করা যাক P এবং ε0 উভয় পক্ষ থেকে বাতিল হয়ে যায় এবং আমাদের কাছে sinθ' cosՓ' ds পড়ে থাকে যা হল 4π3rsinθcosՓ C যেখানে C সারফেস এর ডিসকন্টিনুইটি দ্বারা নির্ধারিত হয় এবং আমরা যদি V কে কন্টিনুয়াস করতে চাই তাহলে C এর মাধ্যমে নির্ধারিত হবে কিন্তু এবং Փ এর উপর নির্ভরতা আসে এই r sinθcosՓ তে ds 4π3rsinθcosՓ C অন্যান্য ইন্টিগ্রাল গুলোর কী হবে আমরা যদি sinθ' cosՓ' ds কে গণনা করতে চাই তাহলে আমাদের কী করা উচিত আমরা ধরে নেবো যে এটা একটা স্ফিয়ার এবং এর পোলারাইজেশন P যা Y এর দিকে আছে সুতরাং এটা P এর কার্ল যেটা হল 0 তাই সারি সীমা হল 0 তবে সিগমা বাউন্ড হল Pn যেটা সারফেস থেকে বেরিয়ে আসছে যেটা হল Pr অর্থাৎ Pyr যেটা এখানে হবে Psinθ' cosՓ' আমরা যদি এর সাথে সম্পর্কিত ইন্টেগ্রাল গুলো গণনা করি এবং সেগুলো Prr2 এর সাথে সমান করি তাহলে আমরা এই ইন্টিগ্রাল গুলোর উত্তর পেয়ে যাব সুতরাং আমরা সর্বদা এই পরিস্থিতি গুলো খুঁজে পেতে পারি যেখানে একটি বিশেষ electrostatic ক্ষেত্রে পোটেনশিয়াল একটি নির্দিষ্ট ইন্টিগ্রালএর সাথে অনুরূপ হবে এবং তাই আমরা সরাসরি লিখতে পারি যে আমাদের উত্তর টা কী হওয়া উচিত এরকম আরো ইন্টেগ্রাল তোমাদের এসাইনমেন্ট এ দেওয়া হবে